নমস্কার গত দুটি অধিবেশনে আমরা z প্যারামিটার এবং y প্যারামিটার সম্পর্কে আলোচনা করেছি z প্যারামিটারের ক্ষেত্রে আমরা স্রোতের ক্ষেত্রে দুটি পোর্ট ভোল্টেজ V1 এবং 𝐕2 এর জন্য সম্পর্ক স্থাপন করেছি y প্যারামিটারগুলির ক্ষেত্রে আমরা ভোল্টেজের ক্ষেত্রে উভয় পক্ষের স্রোতের জন্য সম্পর্ককে স্থিতিশীল করি এখন তৃতীয় শর্ত যখন আপনার কাছে থাকবে তখন ভোল্টেজ এবং নির্ভরশীল উপাদান হিসাবে কারেন্ট হিসাবে উপস্থিত হতে পারে তাহলে সেক্ষেত্রে কী হবে এটি প্যারামিটারগুলির নতুন সেট দেবে যা আমরা আজকের অধিবেশনটিতে আলোচনা করব আসুন আজকের বক্তৃতার আলোচনা শুরু করুন আমরা আজকের অধিবেশনে সংকর প্যারামিটারগুলি সম্পর্কে আলোচনা করব আমরা z এবং y প্যারামিটার দেখেছি তবে দুটি পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে z এবং y প্যারামিটারগুলি সন্ধান করার জন্য আপনার সর্বদা নমনীয়তা থাকা প্রয়োজন নয় প্যারামিটারগুলির আরও একটি সেট বিকাশের প্রয়োজন রয়েছে যার মধ্যে আপনার নির্ভরশীল ভেরিয়েবলগুলি 𝐕1 এবং 𝐈2 হিসাবে থাকতে পারে এবং স্বতন্ত্র ভেরিয়েবলগুলি 𝐕2 এবং 𝐈1 হবে এই ধরণের সম্পর্কগুলি আপনি বেশিরভাগই ট্রান্সজিস্টরের মতো বৈদ্যুতিন ডিভাইসে দেখতে পাবেন ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি আপনি অধ্যয়ন করেন তবে আমরা h এর পরিপ্রেক্ষিতে ট্রানজিস্টরের সমতুল্য মডেলটি তৈরি করেছি এই ক্ষেত্রে আমরা h প্যারামিটার ভেরিয়েবলগুলি ব্যবহার করতে পারি যা আমরা আজকের অধিবেশনটিতে আলোচনা করব এখন পরীক্ষামূলকভাবে এই জাতীয় ডিভাইসের h প্যারামিটারগুলি পরিমাপ করা আরও সহজ তারপরে তাদের z এবং y প্যারামিটারগুলি পরিমাপ করা যে কারণে আমরা h প্যারামিটার গণনায় আরও আগ্রহী সুতরাং আমরা আলোচনা করেছি যে আপনি যদি প্রত্যাহার করেন তবে আদর্শ ট্রান্সফর্মারগুলির ক্ষেত্রে আমরা সেই সার্কিটের জন্য z প্যারামিটার তৈরি করতে পারি না তবে এক্ষেত্রে হাইব্রিড প্যারামিটার ব্যবহার করে আদর্শ ট্রান্সফর্মারটি বর্ণনা করা যেতে পারে এখন আমরা কীভাবে টার্মিনাল ভোল্টেজ এবং কারেন্টর মধ্যে সম্পর্কগুলি সংজ্ঞায়িত করব এইচ প্যারামিটারের ক্ষেত্রে আমরা বলব যে 𝐕1 যা ইনপুট পোর্ট ভোল্টেজ ইনপুট পোর্ট কারেন্ট এবং আউটপুট পোর্ট ভোল্টেজের সাথে সম্পর্কিত হবে 𝐕1 𝐡11𝐈1 𝐡12𝐕2 একইভাবে আউটপুট পোর্ট কারেন্ট যা 𝐈2 হয় ইনপুট পোর্ট কারেন্ট এবং আউটপুট পোর্ট ভোল্টেজের মধ্যে একটি সম্পর্ক রাখে এবং এটি হিসাবে সংজ্ঞায়িত হবে 𝐈2 𝐡21𝐈1 𝐡22𝐕2 h প্যারামিটারগুলি অনুসন্ধান করার জন্য এ দুটি প্রাথমিক সমীকরণ এখন ম্যাট্রিক্স ফর্মে আমরা কীভাবে উপস্থাপন করব সুতরাং আপনি হবে সংক্ষেপে আমরা বলতে পারি যে আমরা এটিকে একটি ইনপুটের মতো উপস্থাপন করতে পারি নির্ভর ভেক্টর স্বাধীন ভেক্টর দ্বারা গুণিত h প্যারামিটার ম্যাট্রিক্সের সমান এখন h শর্তাবলী এই ক্ষেত্রে সংকর প্যারামিটার বা h প্যারামিটার হিসাবে পরিচিত তাহলে তাদের হাইব্রিড বলা হয় কেন কারণ এক্ষেত্রে আমাদের অনুপাতের সংমিশ্রণ রয়েছে তাই আপনি দেখুন 𝐡11 এটি 𝐕1I1 এর মধ্যে সম্পর্ক রাখবে যখন 𝐡12 𝐕1V2 সুতরাং আপনি এই দুটি দেখতে পাবেন সমীকরণগুলি আপনি জানতে পারবেন যে প্যারামিটারগুলিতে কোনও মিল নেই এইগুলি হাইব্রিড ধরণের প্যারামিটার যা আমাদের h প্যারামিটারগুলির ক্ষেত্রে রয়েছে আপনি h প্যারামিটারগুলি কীভাবে খুঁজে পাবেন মান প্যারামিটারগুলি 𝐕2 0 সেট করে মূল্যায়ন করা যেতে পারে তার অর্থ আপনি আউটপুট পোর্ট শর্ট সার্কিট বা 𝐈1 0 সেট করেন যা ইনপুট পোর্ট ওপেন সার্কিট সুতরাং আসুন আমরা প্রথমে কেসটি লিখি যেখানে আমরা 𝐕2 0 সেট করি যার অর্থ আউটপুট পোর্টটি সংক্ষিপ্ত প্রচারিত সুতরাং যদি আপনি সেট V2 0 এই দুটি সমীকরণে কি হবে এখন দ্বিতীয় কেসটি যখন আপনি 𝐈1 0 সেট করেন তাই এখানে আপনি যদি 𝐈1 0 h12 সেট করেন তবে আপনি V 2 এর উপরে V 1 হিসাবে পাবেন এবং h22 আপনি V 2 এর উপর I 2 হিসাবে পাবেন এখন এই প্যারামিটার তারা কি উপস্থাপন করে 𝐡11 প্রতিবন্ধকে প্রতিনিধিত্ব করে কারণ এটি 𝐕1 এবং 𝐈1 এর মধ্যে অনুপাত 𝐡12 ভোল্টেজ লাভ কারণ এটি 𝐕1 এবং 𝐕2 এর মধ্যে একটি সম্পর্ক 𝐡21 কারেন্ট লাভ কারণ এটি আবার 𝐈2 এবং 𝐈1 এবং 𝐡22 এর মধ্যে অনুপাত কারণ অ্যাডমিনটেন্স এটি 𝐈2 এবং 𝐕2 এর মধ্যে অনুপাত সুতরাং এখন যেহেতু আমাদের প্যারামিটার হিসাবে প্রতিবন্ধকতা ভোল্টেজ লাভ কারেন্ট লাভ এবং প্রবেশাধিকার রয়েছে তাই আমরা তাদের সংকর প্যারামিটার হিসাবে ডাকি সুতরাং এখন আপনি এটি বলতে পারেন 𝐡11 Short circuit input impedance 𝐡12 Open circuit reverse voltage gain 𝐡21 Short circuit forward current gain 𝐡22 Open circuit output admittance এখন h প্যারামিটারগুলি আপনি একইভাবে নির্ধারণ করতে পারবেন z বা y প্যারামিটারের ক্ষেত্রে আমরা নির্ধারণ করি এর অর্থ আপনি কেবল সম্পর্কের h প্যারামিটার সমীকরণ লিখতে পারেন এবং তারপরে আপনি সহজেই h প্যারামিটারগুলি সন্ধান করতে পারেন পারস্পরিক ক্রিয়াকলাপগুলির ক্ষেত্রে h12 −𝐡21 সুতরাং দুটি পোর্ট নেটওয়ার্কের হাইব্রিড মডেল আপনি এটির সংজ্ঞা দিতে পারেন আপনি কীভাবে সংজ্ঞা দেবেন আপনি এই জাতীয় সার্কিট কীভাবে আঁকবেন আপনি যদি আমাদের প্রথম সমীকরণটি দেখতে পান যা আমাদের 𝐕𝟏 𝐡𝟏𝟏𝐈𝟏 𝐡𝟏𝟐𝐕𝟐 এটি h12v2 এর মধ্য দিয়ে প্রবাহিত দ্বারা গুণিত হয় এবং তারপরে আপনার কাছে এটি নির্ভরশীল ভোল্টেজ উত্স সুতরাং এটি হয়ে যাবে h12v2 এটি কেবল রেজিস্টরের এবং নির্ভরশীল ভোল্টেজ উত্সের একটি সিরিজ সংমিশ্রণ যা কেন আপনি এটি ভোল্টেজ এর শর্তে সংজ্ঞা দেন 𝐕𝟏 এখন এখানে এটি একটি সমান্তরাল সমন্বয় যাতে আপনি সরাসরি নোডাল বিশ্লেষণটি ব্যবহার করতে পারেন সুতরাং আপনি যদি কারশফের Kirchhoff's current কারেন্ট আইন ব্যবহার করেন তবে আপনি 2 𝐡21𝐈1 𝐡22𝐕2 পাবেন এই দুটি একই সমীকরণ যা আমরা প্রাথমিকভাবে h প্যারামিটারগুলি সংজ্ঞায়িত করার জন্য উপস্থাপন করেছি দ্বি পোর্ট নেটওয়ার্কের সংকর মডেল আঁকতে একই সমীকরণটি ব্যবহার করা যেতে পারে সুতরাং এটি কোনও নির্দিষ্ট নেটওয়ার্কের জন্য আপনার সমতুল্য প্যারামিটার সার্কিট এখন প্যারামিটারগুলির আরও একটি সেট রয়েছে যা h প্যারামিটারগুলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং তাদের কী বলা হয় এগুলিকে Z প্যারামিটার বা বিপরীত হাইব্রিড প্যারামিটার হিসাবে ডাকা হয় এখন h প্যারামিটারের ক্ষেত্রে আমরা 𝐕1 এবং 𝐈2 এর মধ্যে সম্পর্ক স্থিতিশীল করি সুতরাং 𝐕1 এবং 𝐈2 নির্ভর ছিল h প্যারামিটারগুলির ক্ষেত্রে ভেরিয়েবল এখন এই ক্ষেত্রে আপনি যখন z প্যারামিটারগুলি সংজ্ঞায়িত করছেন বা আপনি h প্যারামিটারগুলির বিপরীত বলতে পারেন আমাদের 𝐈1 এবং 𝐕2 হিসাবে নির্ভরশীল ভেরিয়েবল থাকবে স্বাধীন ভেরিয়েবলটি 𝐕1 এবং 𝐈2 হবে সুতরাং এখন আপনি কীভাবে টার্মিনাল স্রোত এবং ভোল্টেজগুলি বর্ণনা করবেন 𝐈1 𝐠11𝐕1 𝐠12𝐈2 𝐕2 𝐠21𝐕1 𝐠22𝐈2 এটি সমীকরণের আরেকটি সেট হতে পারে যা z প্যারামিটারগুলি সংজ্ঞায়িত করবে ম্যাট্রিক্স থেকে আপনি কিভাবে লিখতে পারেন আপনি নির্ভরশীল ভেরিয়েবল ভেক্টর হিসাবে লিখতে পারেন সুতরাং যেহেতু আপনি যদি দেখেন যে এইগুলি প্যারামিটারগুলির বিপরীতমুখী কারণ এইচ প্যারামিটারগুলির ক্ষেত্রে আমরা নির্ভরশীল ভেরিয়েবল হিসাবে 𝐕1 এবং V2 করছিলাম তবে এখানে আমাদের বিপরীতটি রয়েছে এটি নির্ভরশীল ভেরিয়েবল হিসাবে 𝐈1 এবং 𝐕2 সুতরাং আমরা হাইব্রিড প্যারামিটারগুলিকে গ্যাস বিপরীত বলব বা আমরা সংক্ষেপে z প্যারামিটার হিসাবে বলব এখন আপনি কীভাবে z প্যারামিটারগুলির মানগুলি খুঁজে পাবেন এই প্যারামিটারগুলির মানগুলি এখনই 𝐕1 0 সেট করে মূল্যায়ন করা যেতে পারে এটি ইনপুট পোর্টগুলি সংক্ষিপ্ত সার্কিট হয় সুতরাং h প্যারামিটারগুলির ক্ষেত্রে আমাদের কাছে 𝐕2 0 ছিল যে আউটপুট পোর্টটি সংক্ষিপ্তভাবে প্রচারিত হয়েছিল এখানে 𝐕1 0 অর্থ ইনপুট পোর্টটি সংক্ষিপ্ত সার্কিট এবং 𝐈2 0 এর অর্থ আউটপুট পোর্ট ওপেন সার্কিট H প্যারামিটারের ক্ষেত্রে আমরা 𝐈1 0 সেট করে যা ইনপুট পোর্টটি উন্মুক্ত সার্কিট এখন আপনি যদি 𝐈2 0 সেট করেন তবে আমরা পেয়ে যাব আপনি যদি 𝐕1 0 সেট করেন তবে 𝐠11 𝐠12 𝐠21 এবং 𝐠22 প্যারামিটার যথাক্রমে একটি ভর্তি একটি কারেন্ট লাভ ভোল্টেজ লাভ এবং একটি প্রতিবন্ধকে প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে H প্যারামিটারের সাথে তুলনা করতে পারেন যেখানে h11 প্রতিবন্ধকতা ছিল h12 ছিল ভোল্টেজ লাভ h21 কারেন্ট লাভ এবং h22 ছিল প্রবেশপত্র t এখানে আপনি দেখতে পাবেন যে H প্যারামিটারের ক্ষেত্রে প্যারামিটারগুলি আমাদের বিপরীত এখন আপনি এটি বলতে পারেন 𝐠11 Open circuit input admittance 𝐠12 Short circuit forward current gain 𝐠21 Open circuit reverse voltage gain 𝐠22 Short circuit output impedance এখন এখানেও আপনি z প্যারামিটারগুলি z বা y প্যারামিটারগুলির ক্ষেত্রে আমরা যা করেছি তার অনুরূপ খুঁজে পেতে পারেন এখানে বিপরীত হাইব্রিড মডেল যা z প্যারামিটার মডেল আপনি এই মত অঙ্কন করতে পারেন যদি আপনি এখানে বর্তমান উত্স এবং প্রতিরোধগুলি সমান্তরাল দেখতে পান তাই আপনি এই ক্ষেত্রে নোডাল বিশ্লেষণ ব্যবহার করতে পারেন আপনি যদি এখানে কির্চফের কারেন্ট আইন প্রয়োগ করেন তবে I1 𝐠11𝐕1 g12𝐈2 এটিই আপনার কাছে নির্ভরশীল কারেন্ট উত্স এটি আপনি সার্কিটের এই অংশের ক্ষেত্রে পাবেন দ্বিতীয় অংশের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে নির্ভরশীল ভোল্টেজ উত্সের সাথে সিরিজের রেজিস্টেন্সগুলি তাই আপনি কির্চফের ভোল্টেজ আইন ব্যবহার করবেন আপনি যখন কির্চফের ভোল্টেজ আইন ব্যবহার করবেন আপনি 𝐕2 𝐠21𝐕1 𝐠22𝐈2 লিখবেন সুতরাং এখন আপনি দেখতে পাবেন যে এই দুটি একই সমীকরণ যা আমরা প্রাথমিকভাবে zপ্যারামিটারগুলির ক্ষেত্রে উল্লেখ করেছি সুতরাং এই সমীকরণগুলি z প্যারামিটারগুলির সমতুল্য সার্কিট আঁকতে ব্যবহার করা যেতে পারে এখন কয়েকটি উদাহরণের সাহায্যে এই ধারণাটি বুঝতে পারি আসুন h প্যারামিটারগুলির ক্ষেত্রে উদাহরণটি প্রথমে নেওয়া যাক সুতরাং এখানে যদি আপনি দেখতে পান যে টি সার্কিটটিতে একটি 2 ওহম প্রতিরোধের 3 ওহম প্রতিরোধের এবং 6 ওহম প্রতিরোধের রয়েছে এখন আমাদের h প্যারামিটারগুলি সন্ধান করা দরকার তাই আমরা h প্যারামিটারগুলির ক্ষেত্রে প্রাথমিক সংজ্ঞাটি ব্যবহার করব সুতরাং আমরা প্রথমে h11 h21 নির্ধারণ করব আমরা প্রথমে কারেন্ট I 1 কে ইনপুট পোর্ট এবং সংক্ষিপ্ত সার্কিট আউটপুট পোর্টের সাথে সংযুক্ত করব সুতরাং আপনি যদি এখানে আপডেট হওয়া সার্কিটটি দেখেন তবে আপনার কাছে প্রশ্নটির দেওয়া T সার্কিটের T সার্কিট রয়েছে এখন আপনি আউটপুট পোর্ট শর্ট সার্কিট মানে করছেন এই ক্ষেত্রে 𝐕2 0 এবং আপনি ইনপুট পোর্টে কারেন্ট উত্স 𝐈1 প্রয়োগ করছেন এখন যখন আপনি শর্ট সার্কিট আউটপুট পোর্ট এই 3 ওহম এবং 6 ওহম প্রতিরোধের এখন সমান্তরাল হবে সুতরাং আপনি কি লিখতে পারেন এখন দ্বিতীয় ক্ষেত্রে আপনার কি করতে হবে এখন আপনি এই মুহুর্তে কারেন্ট বিভাগটি ব্যবহার করবেন সুতরাং যদি আপনি দেখেন যে এই নির্দিষ্ট বিভাগে 3 ওহম প্রতিরোধের কারেন্ট প্রবাহমানটি প্রবাহিত হবে যা এখানে প্রবাহিত হবে 3 ওহম এবং 6 ওহম প্রতিরোধে বিভক্ত হবে সুতরাং কারেন্ট বিভাগটি ব্যবহার করে আপনি খুঁজে পেতে পারেন যে এর মান কত এই বিশেষ 3 ওহম প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সুতরাং আপনি কারেন্ট বিভাগ ব্যবহার করে কি পেতে আপনি এতে স্রোতের প্রবাহের মান পাবেন তবে এখানে স্রোতের মানটিও −𝐈2 কারণ কারেন্টের দিকটি বিপরীত তুমি লিখতে পারো এখন পরবর্তী আমাদের কি করতে হবে আমাদের h12 এবং h22 এর মান খুঁজে বের করতে হবে তো আমরা কী করব এই ক্ষেত্রে একটি ভোল্টেজ উত্স v2 আউটপুট পোর্টের সাথে সংযুক্ত হবে এবং আমরা ইনপুট পোর্টটিকে ওপেন সার্কিট হিসাবে রাখব এই ক্ষেত্রে 𝐈1 0 হয়ে যাবে এবং আমরা আউটপুট পোর্ট 𝐕2 প্রয়োগ করব তাহলে এখন কী হবে সুতরাং আপনি যদি এই নির্দিষ্ট সময়ে ভোল্টেজ বিভাগ ব্যবহার করেন তবে আপনি যে মানটি দেখতে পাবেন এখন আপনি এটিও বলতে পারেন এখন আপনি যদি 𝐡12 23 এবং 𝐡21 −23 দেখতে পান সুতরাং আপনি সহজভাবে বলতে পারেন যে এই সার্কিটটি পারস্পরিক ক্রম হয় এখন পরবর্তী আসুন এই চিত্রটিতে প্রদত্ত সার্কিটের z প্যারামিটারগুলি সন্ধান করার চেষ্টা করি এখানে আপনি দেখতে পাবেন যে সার্কিটটিতে 1 ফ্যারাডের একটি হেনরি ক্যাপাসিটার এবং 1 ওহমের একটি প্রতিরোধের ইন্ডাক্টর রয়েছে আমরা গুলি এর প্যারামিটার গুলি একটি ফাংশন হিসাবে খুঁজে পেতে হবে সুতরাং এর অর্থ হল আমাদের প্রথমে এই সার্কিটটিকে ল্যাপ্লেস ডোমেইনে রূপান্তর করতে হবে যা s ডোমেন সুতরাং প্রথমে আমরা এটিকে ল্যাপ্লেস ডোমেনে রূপান্তর করব যা আমরা বলব যে s ডোমেইনে 1 হেনরি আমরা হব ক্যাপাসিটারকে 1 দ্বারা 1 হিসাবে উপস্থাপন করা হবে এবং প্রতিরোধ একই থাকবে এখন 𝐠11 এবং 𝐠21 এর মান খুঁজে বের করতে আমরা কি করব আমরা ভোল্টেজ V 1 ইনপুট পোর্টের সাথে সংযুক্ত করব এবং আমরা আউটপুট পোর্টটি সার্কিট করব যেমনটি আমরা এই চিত্রটিতে দেখছি তাহলে এখানে এখন কি হবে 𝐈2 শূন্য হবে এবং আমাদের ইনপুট পোর্ট থেকে প্রবাহিত কারেন্ট 𝐈1 হবে এখন 𝐈1 এর মান কত I1 আপনি কেবল হিসাবে প্রতিনিধিত্ব করতে পারেন এখন পরবর্তী আপনি কি করতে হবে আপনাকে অবশ্যই ভোল্টেজ V2 এর মানটি 𝐕1 এর শর্তে বের করতে হবে সুতরাং আপনি কেবল এখানে ভোল্টেজ বিভাগ ব্যবহার করতে পারেন যেহেতু V2 1 ওহম প্রতিরোধের জুড়ে প্রয়োগ করা হয় এটি ভোল্টেজ বিভাগের সাহায্যে 𝐕1 এর পদে প্রতিনিধিত্ব করা যেতে পারে সুতরাং যদি আপনি ভোল্টেজ বিভাগ প্রয়োগ করেন এখন পরবর্তী আমাদের 𝐠12 এবং 𝐠22 খুঁজে বের করতে হবে আমাদের একটি কারেন্ট I 2 আউটপুট পোর্ট এবং সংক্ষিপ্ত সার্কিট ইনপুট পোর্টের সাথে সংযুক্ত করতে হবে আমরা ইনপুট পোর্টটির শর্ট সার্কিট করব যার অর্থ 𝐕1 𝟎 এবং আমরা আউটপুট টার্মিনালে কারেন্ট উত্স হিসাবে 𝐈2 প্রয়োগ করব এখন আমাদের 𝐠12 এবং 𝐠22 এর মান খুঁজে বের করতে হবে তো আমরা কী করব আমরা কারেন্ট বিভাগটি ব্যবহার করব এখানে যদি আপনি দেখেন যে কারেন্ট 𝐈2 প্রবাহিত হয় তবে 1 ওহম প্রতিরোধের পাশাপাশি সূচকটি প্রবাহিত হয় সুতরাং আপনি যদি দেখেন যে সূচকটির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের উপাদান I2 এর উপাদানটি I1 এর বিয়োগের সমান হবে না তো আমাদের কী করতে হবে সূচকগুলির মধ্য দিয়ে প্রবাহিত I 2 এর অংশটি আমাদের খুঁজে বের করতে হবে সুতরাং তার জন্য আমরা সহজভাবে কারেন্ট বিভাগটি ব্যবহার করতে পারি সুতরাং যদি আপনি বর্তমান বিভাগ ব্যবহার করেন এখন আমাদের V 2 এবং I 2 এর মধ্যে সম্পর্ক খুঁজে বের করা উচিত v2 এর মান হল সুতরাং এখন এটি একটি সাধারণ নেটওয়ার্ক হোক বা আপনি যদি নেটওয়ার্কটি পান যে প্রতিরোধ আনয়ন এবং ক্যাপাসিটেন্স রয়েছে আপনি সহজেই প্যারামিটারগুলি সন্ধান করতে পারেন যা সম্ভবত z প্যারামিটার y প্যারামিটার h প্যারামিটার বা z প্যারামিটার সুতরাং এটির সাহায্যে আমরা আমাদের আজকের অধিবেশনটি বন্ধ করতে পারি

ধন্যবাদ